আমরা ঘড়ি চালিত শিডিয়ুলারের দিকে নজর রেখেছি যা খুব সাধারণ অ্যাপ্লিকেশনগুলিতে দক্ষতার সাথে ব্যবহৃত হয় অনেক ছোট এম্বেড থাকা অ্যাপ্লিকেশনগুলি সাইক্লিক শিডিয়ুলার টেবিল চালিত শিডিয়ুলারের মতো ব্যবহার করে তবে আরও পরিশীলিত অ্যাপ্লিকেশন ইভেন্ট চালিত শিডিয়ুলার ব্যবহার করে থাকে শেষ বক্তৃতায় আমরা একটি খুব সাধারণ ইভেন্ট চালিত শিডিয়ুলার দেখেছি ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড শিডিউলার ইভেন্ট চালিত সময়সূচীগুলির জন্য শিডিউলিং পয়েন্টগুলিতে টাস্কটি উপস্থিত হয় বা কোনও টাস্ক সম্পূর্ণ হয় কারন এই দুটি ঘটনা চিন্তার বিষয় যখন কোনও টাস্ক ইনস্ট্যান্স প্রস্তুত হয়ে যায় বা কোনও টাস্ক ইভেন্ট সম্পাদন সম্পন্ন করে শিডিয়ুলার কোডটি শুরু করে কোন কাজটি চালানো হবে তা স্থির করা হয় এটি ইভেন্ট চালিত শিডিয়ুলারের একটি খুব প্রাথমিক নীতি ইভেন্ট চালিত শিডিয়ুলারগুলির অনেক ধরণের রয়েছে এবং এগুলি নগণ্য নয় এমন অ্যাপ্লিকেশনগুলিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এগুলিকে প্রি এমপ্যটিভ শিডিয়ুলার হিসাবে ডাকা হয় একটি উচ্চ অগ্রাধিকারের কাজের জন্য এই শিডিয়ুলগুলি আগের থেকে কম অগ্রাধিকারের কাজকে সম্পাদন করে সাইক্লিক শিডিয়ুলাররা এই অর্থে নন প্রিএমপ্যটিভ যে কোনও ফ্রেমের কোনও কাজ নির্ধারিত হয়ে গেলে এটি সেই ফ্রেমে চলতে থাকবে এখানে কোন টাস্ক ইনস্ট্যান্সটি প্রস্তুত হয় তার উপর নির্ভর করে এক্সিকিউটিভ টাস্ক ইন্সট্যান্স প্রথম থেকেই খালি হয়ে যেতে পারে এগুলিকে গ্রিডি শিডিউলার হিসাবেও ডাকা হয় এগুলি গ্রিডি শিডিউলার কারণ যখনই কোনও কাজ সম্পূর্ণ হয় এটি অপেক্ষারত টাস্কটি গ্রহণ করে এবং প্রসেসরের ব্যাবহার না করা সময়কে কাজে লাগায় না যদি এমন কোনও কাজ প্রস্তুত থাকে তবে সেই শিডিয়ুলারকে একটি গ্রিডি শ্রেণি হিসাবে ডাকা হয় প্রচুর পরিমাণে ইভেন্ট চালিত শিডিয়ুলার উপলব্ধ তবে দুটি প্রধান ধরণের শিডিয়ুলারের মধ্যে বৈচিত্র রয়েছে এগুলি হল আর্লিয়েস্ত ডেডলাইন ফার্স্ট এবং রেট মনোটনিক বিশ্লেষণ রেট মনোটোনিক অ্যালগরিদম স্ট্যাটিক প্রাওরিটি শিডিয়ুলারের উদাহরণ স্ট্যাটিক প্রাওরিটি সময়সূচী এমন যেখানে ডিজাইনার তার নকশা চলাকালীন সময়ে কার্যগুলিকে অগ্রাধিকার দেয় অগ্রাধিকারের পরে প্রোগ্রামার দ্বারা নির্ধারিত টাস্ক রানটাইম চলাকালীন পরিবর্তিত হয় না এই শ্রেণীর সময়সূচীগুলিতে স্ট্যাটিক প্রাওরিটি শিডিয়ুলারগুলি হার মনোটোনিক হয় আমরা দেখতে পাব যে এই অ্যালগরিদমের বিভিন্ন ভাগ রয়েছে তবে রেট মনোটোনিক একটি অনুকূল অ্যালগরিদম এটি টাস্কগুলি চালাতে পারে যা অন্য অ্যালগরিদম দ্বারা চালানো যায় না আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে বিশদ ফলাফলগুলি দেখতে পাব ইভেন্ট চালিত শিডিয়ুলারের অন্যান্য বিভাগ হল ডায়নামিক শিডিয়ুলার বা গতিশীল প্রায়রিটি শিডিয়ুলার এখানে অগ্রাধিকার স্থির রাখা হয় না তবে পরিস্থিতির উপর নির্ভর করে কোনও কাজের অগ্রাধিকারটি সময়সূচী দ্বারা পরিবর্তিত হতে পারে এখানে টাস্ক সমাপ্তির জরুরিতার কারণে কাজটির অগ্রাধিকারটি সময়সূচী দ্বারা পরিবর্তন করা যেতে পারে একটি কাজ দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে পারে এবং তার সময়সীমাটি প্রায় মিস করতে চলেছে এমন অবস্থা এলে শিডিয়ুলার তার অগ্রাধিকারটি বাড়িয়ে দেবে তাহলে এটি তার সময়সীমাটি পূরণ করতে সক্ষম হবে এগুলি গতিশীল শিডিয়ুলার যেখানে শিডিয়ুলার কার্যগুলির অগ্রাধিকার দেয় এবং সমস্ত গতিশীল অগ্রাধিকারের শিডিয়ুলারদের পরিবর্তন করে রাখে EDF বা আর্লিয়েস্ত ডেটলাইন ফার্স্ট শিডিয়ুলারটি হল অনুকূল ইউনি প্রসেসর শিডিয়ুলিং অ্যালগরিদম এর অর্থ হল EDF ব্যবহার করে যদি কোনও শিডিউল তৈরি করা না যায় তবে কোনও EDF সেট করা শিডিউল তৈরি করতে পারে না তারপরে অন্য কোনও ইউনি প্রসেসর শিডিয়ুলিং অ্যালগরিদম এটি চালাতে পারে না এটি গতিশীল অগ্রাধিকার বা স্থির অগ্রাধিকার হয় এটি স্থিতিশীল অগ্রাধিকার এবং গতিশীল অগ্রাধিকারের সময়সূচী অ্যালগরিদম সহ অনুকূল ইউনি পপ্রসেসর শিডিউলিং অ্যালগরিদম EDF হল অনুকূল ইউনি প্রসেসর শিডিয়ুলিং অ্যালগরিদম যদি কোনও EDF ব্যবহার করে কোনও টাস্ক সেট চালানো না যায় অন্য কোনও শিডিয়ুলার ব্যবহার করে এটি চালানো যাবে না এখন ফলাফলগুলি আরও খতিয়ে দেখা যাক আমাদের আলোচনা শুরু করার জন্য আমরা সবচেয়ে সহজ দৃশ্যের বিষয়টি বিবেচনা করব এখানে আমাদের একটি প্রসেসর রয়েছে এবং নির্ধারিত কার্যগুলি স্বাধীন অর্থাৎ কার্যগুলি রিসোর্স ভাগ করে না একটি কার্য দ্বারা নির্ধারিত ফলাফলটি অন্য কার্যগুলি দ্বারা ব্যবহৃত হয় না এখানে কোন টাস্কের মধ্যে ক্রমবর্ধমান অগ্রগতি নেই উদাহরন স্বরূপ বলা যেতে পারে সর্বদা একটি টাস্কের পরে অন্য টাস্ক চালানো দরকার ইত্যাদি এটি সহজতম পরিস্থিতি স্বতন্ত্র কাজগুলির সাথে ইউনি প্রসেসর ব্যবহারিক নাও হতে পারে কারণ অনেক অ্যাপ্লিকেশনের জন্য আমাদের মাল্টিপ্রসেসর ব্যবহার করতে হচ্ছে আমাদের এমন কার্য থাকতে পারে যার ফলাফল একে অপরের সাথে ভাগ করে দেয় বা অগ্রাধিকারের ক্রম তৈরি করে এখানে আমরা এই সীমাবদ্ধতাগুলি অগ্রাহ্য করব যেগুলির জন্য কার্য গুলি সংস্থান করে এবং অগ্রাধিকারের শিডিউলটি তৈরি করে শিডিয়ুলার এবং মাল্টিপ্রসেসরের প্রয়োজনীয় ধরণের পরিবর্তনগুলি করা উচিত EDF যদি কোনও কাজের সেট চালাতে না পারে তবে অন্য সময়সূচী অনুসন্ধান করার দরকার নেই এগুলি এই কাজগুলি পরিচালনা করতে পারে কারণ সেখানে কোনও সময়সূচী নেই যা এটি চালাতে পারে EDF একটি গুরুত্বপূর্ণ সময়সূচী এটি সন্তোষজনক চ্যালেঞ্জিং ডেডলাইনের সাথে নির্ধারিত যে কোনও জটিল কাজের জন্য EDF তার জন্য একটি সম্ভাব্য সময়সূচী খুঁজে পেতে পারে এবং কেবল এটিই নয় এটি পর্যায়ক্রমিক এবং এপিওরিওডিক উভয় কাজকেও নির্ধারণ করতে পারে যে কোনও সময়সূচী স্থানে শিডিয়ুলার সবচেয়ে সংক্ষিপ্ত সময়সীমার জন্য প্রস্তুত কার্যটি প্রেরণ করে EDF বেসিক শিডিউলার চলতে শুরু করে এটি অপেক্ষায় থাকা সমস্ত কার্যের দিকে নজর রাখে কার্যগুলির সময়সীমাটি খুঁজে বের করে এবং কার্যটি স্বল্পতম সময়সীমার সন্ধান করে এবং তারপরে এটি চালানো শুরু করে এটি অ্যালগরিদমের সমস্যা এবং তাই অ্যালগরিদমের নামটি এখান থেকে আসে আর্লিয়েস্ত ডেডলাইন ফার্স্ট প্রতিটি নির্ধারিত সময়ে এটি সেই কাজগুলির সন্ধান করে যেগুলির প্রথমতম সময়সীমা রয়েছে এবং তারপরে এটি নির্ধারণের জন্য প্রথমে সময় লাগে একে আর্লিয়েস্ত ডেডলাইন ফার্স্ট শিডিয়ুলার বলা হয় কারণ প্রতিটি শিডিয়ুলিং পয়েন্টে শিডিয়ুলার চলতে শুরু করে এবং তারপরে এটি প্রস্তুত থাকা সমস্ত কার্যগুলি পরীক্ষা করে প্রথম কার্যধারার কার্যগুলির শেষ করে এটি চলতে শুরু করে যখন এটি চলে তখন এটির উদ্দেশ্য হতে পারে চলমান অন্য কোনও কাজকে প্রথম থেকে শূন্য করা মূলত প্রশ্নটি হল যে কোনও সময় নির্ধারণের পয়েন্ট থাকা অবস্থায় কোনও কাজ একটি শিডিয়ুলিং পয়েন্টে চলছে তা কি সম্ভব উত্তরটি হ্যাঁ দুটি ধরণের শিডিউলিং পয়েন্ট রয়েছে একটি হল টাস্ক সমাপ্তি যেমন টাস্ক শিডিয়ুলিং সমাপ্তির সময় জানে যে টাস্কটি চলবে তবে অন্য ধরণের শিডিউলিং পয়েন্টটি টাস্ক আগমনের কারণে উত্থিত হয় যখন একটি পর্যায়ক্রমিক টাস্ক উদাহরণ উপস্থিত হয় খুব সম্ভবত অন্য কোনও টাস্কটি সেই সময়ে চলতে থাকবে এবং শিডিয়ুলকারী ২টি কার্যের আপেক্ষিক সময়সীমা পরীক্ষা করবে এবং তারপরে যদি উপস্থিত একটির একটি সংক্ষিপ্ত সময়সীমা থাকে তবে এটি চলমান কার্যটিকে প্রথমে খালি করে দেবে আর একটি গুরুত্বপূর্ণ শব্দ হল একটি টাস্ক সেটের সময়সূচী যার অর্থ EDF এটি চালাতে পারে EDF এর জন্য শিডিয়ুলাবিলিটি এক্সপ্রেশন খুব সহজ এটি হল যদি n সংখ্যক টাস্ক থাকে 1 থেকে n তাহলে বলা যায় হল যেমনটি আমরা আগে বলেছি মূলত সেই কাজটির ব্যবহার এটি pi সময়কাল ধরে ei সম্পাদন করে এবং কার্যের কারণে এটি ব্যবহার করে সুতরাং ti হল আমরা ey ব্যবহার করে এটাকে প্রকাশ করি ey হল টাস্ক টিয়ের কারণে ব্যবহৃত হয়সমস্ত কাজের জন্য আমরা ≤ ১ অবধি বিভিন্ন কার্যের ব্যবহারের যোগফলটি পেতে পারি তারপরে নির্ধারিত কার্যগুলি সময়সূচীযুক্ত বা সন্তুষ্টির সাথে প্রাথমিকতম সময়সীমার প্রথম সময়সূচীটিতে চালানো যেতে পারে এই অভিব্যক্তিটি EDF শিডিউলারদের জন্য সময়সূচীকরণের জন্য প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত উদাহরণস্বরূপ আমাদের ২ টি কাজ রয়েছে তাদের কার্যকর করার সময়কাল এবং সময়সীমা ১ ইউনিট হিসাবে সময়কাল ৩ এবং সময়সীমা ৩ দেওয়া হয় টাস্ক ২ এর জন্য কার্যকর করার সময় ৮ হয় সময়কাল এবং সময়সীমা ১২ হয় এই টাস্ক সেটটি সম্ভবত EDF শিডিয়ুলার ব্যবহার করে চালানো হবে উত্তরটি ∑ey≤1 এক্সপ্রেশন ব্যবহার করে প্রাপ্ত হয় এবং কার্য ১ এর কারণে ব্যবহারটি ১৩ হয় প্রতি ৩ টি ইউনিটের জন্য এটি প্রয়োগের ১ ইউনিট প্রয়োজন টাস্ক ২ এর কারণে ব্যবহারটি ৮১২ যা ০৬৭ হয় ∑ ey ১ and ১ ≤ ১ এবং তাই এই টাস্ক সেটটি EDF শিডিয়ুলার ব্যবহার করে যা যথাযথভাবে সময়সূচীযোগ্য ধরে নেওয়া যাক T1 T2 টাস্ক উদাহরণ দুটি 0 তে পৌঁছানো শুরু করেছে 0 সময়ে উভয় কাজ উপস্থিত হয় এবং শিডিয়ুলার জেগে উঠবে কারণ এটি একটি সময় নির্ধারণী পয়েন্ট এবং এটি প্রথমতম সময়সীমা নিয়ে কাজটি গ্রহণ করবে T1 এবং T2 এর মধ্যে যার প্রথমতম সময়সীমা রয়েছে যার একটির সময়সীমা ৩ এবং অন্যটির সময়সীমা ১২ থাকে এটি T1 টাস্কটির প্রথম উদাহরণটি গ্রহণ করবে যার প্রথমতম সময়সীমা কার্যকর করার চেষ্টা করবে এটি এক ইউনিটের পরে সম্পূর্ণ হয় কারণ T1 এর এক্সিকিউশন সময় ১ হয় এবং সেই সময়ে একটি শিডিয়ুলার পয়েন্টটি নির্ধারণ করে এটি দেখা যায় যে কেবলমাত্র একটি প্রস্তুত টাস্ক যা T21 এবং T21 কার্যকর করতে শুরু করে T21 ২ টি ইউনিটের জন্য নির্বাহ করে এবং সেই সময়ে ৩ টি দ্বিতীয় বারের আগমন ঘটে তারপরে নির্ধারিত সময়সীমাটি পরীক্ষা করে দেখা যায় যে T1 এর পরে T2 কম ছিল এবং ততক্ষণে T2 এবং T1 টি এর দ্বিতীয় দৃষ্টিকোণটি সম্পূর্ণ করেছে উদাহরণস্বরূপ এটি সম্পূর্ণ হয় এক সময়ের মধ্যে এবং তারপরে এটি T21 পুনরায় শুরু করে T21 টি ২ টি ইউনিটের জন্য চলে কারণ T21 এর মোট প্রয়োজন ৮ ইউনিট এই মুহুর্তে T1 এর তৃতীয় তাত্ক্ষণিক ঘটনাটি উপস্থিত হয় এবং এটির সংক্ষিপ্ত সময়সীমা থাকায় এটি T2 টি প্রথমে ফাঁকা করে দেয় T1 চলতে শুরু করে এবং তারপরে T2 চলতে শুরু করে EDF শিডিয়ুলারের পিছনে প্রতিটি সময়সূচী পয়েন্টে এটি চালানো শুরু করার পরে মূল ধারণাটি এবং তারপরে যে কার্যটি সংক্ষিপ্ত সময়সীমা থাকে এবং তা সম্পাদনের জন্য নিয়ে যায় তার সিদ্ধান্ত নেয় উদাহরণস্বরূপ আমাদের একটি টাস্ক সেট ৩ রয়েছে টাস্ক টিতে এক্সিকিউশন সময় ১ পিরিয়ড ৪ সময়সীমা ৪ টাস্ক ২ এর এক্সিকিউশন সময় ১ পিরিয়ড ৫ সময়সীমা ৫ টাস্ক ৩ এর এক্সিকিউশন সময় ৫ পিরিয়ড ২০ এবং সময়সীমা ২০ থাকে এটি সাধারণত একটি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে নির্ধারিত টাস্ক হয় এবং তাদের সময় এবং চূড়ান্ত সময়সীমা একই হয় সবচেয়ে খারাপ কাজ বেশিরভাগ সময় এবং তাদের সময়সীমা একই হয় এবং কার্যকর করার সময়কালের বিভাজন করা হয় এটি EDF সময়সূচীযোগ্য কিনা তা পরীক্ষা করতে হবে আমাদের যে অভিব্যক্তি রয়েছে তা ব্যবহার করব Σ ≤1 T1 এর কারণে ব্যবহারের পরিমাণ ১ বাই ৪ T2 এর কারণে ব্যবহার ১ বাই ৫ এবং T3 হল ৫ বাই ২০ অর্থাৎ ১ বাই ৪ এবং তারপরে আমরা এটির যোগফল করব এবং এটি নির্ধারণযোগ্য কিনা তা পরীক্ষা করে দেখা যেতে পারে অ্যালগরিদম ইভেন্ট চালিত শিডিয়ুলারগুলির ২ শ্রেণি রয়েছে একটি স্থির শিডিয়ুলার অন্যটি গতিশীল অগ্রাধিকারের শিডিয়ুলার আমরা বলেছিলাম যে EDF একটি গতিশীল অগ্রাধিকারের শিডিয়ুলার তবে তারপরে যদি EDF একটি গতিশীল অগ্রাধিকারের শিডিয়ুলার হয় তবে আমাদের একটি অগ্রাধিকারের ধারণা থাকতে হবে এবং কোনও কাজের অগ্রাধিকার নির্ধারণ করতে আমাদের সক্ষম হওয়া উচিত আমাদের এটি পরীক্ষা করতে সক্ষম হওয়া উচিত যে কাজটি চলছে তার অগ্রাধিকার আগত টাস্কের চেয়ে বেশি বা আগত কার্যের অগ্রাধিকার রয়েছে কিনা সেটা দেখার আমরা কখনই প্রাধান্য দিয়ে কিছু উল্লেখ করিনি শিডিয়ুলার প্রাথমিকতম সময়সীমা সম্পন্ন কাজটি পরীক্ষা করে এবং তারপরে সময়সূচী তৈরি করে আমাদের কোনও কাজের অগ্রাধিকার গণনা করতে সক্ষম হওয়া উচিত তবে এটির সাথে আমাদের এটি দেখাতেও সক্ষম হওয়া উচিত যে এটি সময়ের সাথে পরিবর্তিত হয় কেবল তখনই আমরা এটিকে গতিশীল অগ্রাধিকার অ্যালগরিদম হিসাবে বলতে পারি তবে সময়ের সাথে অগ্রাধিকার পরিবর্তনের বিষয়ে কিছুই নেই সুতরাং প্রশ্নটি উত্থাপিত হয় এটিকে গতিশীল অগ্রাধিকারের সময়সূচী অ্যালগরিদম হিসাবে উল্লেখ করা যায় এর উত্তরটি হল টাস্কটি অপেক্ষা করায় কারণ অন্যান্য উচ্চ অগ্রাধিকারের অ্যালগরিদম রয়েছে বা তাদের সংক্ষিপ্ত সময়সীমা বহন করে তবে কার্যটির অপেক্ষায় এটি বাড়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে আমরা কোনও কাজের সাথে যুক্ত একটি ভার্চুয়াল অগ্রাধিকার সংখ্যা কল্পনা করতে পারি সময় নির্ধারণের জন্য কাজটি গ্রহণ না করা পর্যন্ত এটি সময়ের সাথে বাড়তে থাকে EDF এ এটি সর্বোত্তম অ্যালগরিদম হিসাবে পরিচিত অন্য কোনও অ্যালগরিদম থাকতে পারে না যা EDF না করতে পারলে সেই কাজগুলির নির্ধারণ করতে পারে এটি প্রতিটি সময়সূচী স্থানে খুব সাধারণ অ্যালগরিদম এটি যা সবচেয়ে সংক্ষিপ্ত সময়সীমা রয়েছে তা পরীক্ষা করে এবং কার্যকর করার জন্য এটি গ্রহণ করে তবে এটি জনপ্রিয় নয় এবং অ্যাপ্লিকেশনগুলিতে খুব কমই ব্যবহৃত হয় আসলে বাণিজ্যিক অপারেটিং সিস্টেমগুলির কোনও সরাসরি EDF সমর্থন করে না অপারেটিং সিস্টেমের দ্বারা উপলব্ধ সমর্থনটি ব্যবহার করে যদি EDF শিডিয়ুলার নিজেকে প্রয়োগ করতে হয় তবে EDF শিডিউলার নির্বাচন করা যাবে না যদিও এটি একটি ভাল অ্যালগরিদম কার্যকর এবং সহজ তবে এর মারাত্মক অসুবিধার কারণে খুব কম অ্যাপ্লিকেশন এটি ব্যবহার করে শিডিয়ুলারের কিছু প্রধান অসুবিধা নিম্নরূপ প্রথম অসুবিধাটি হল খারাপ ক্ষণস্থায়ী ওভারলোড হ্যান্ডলিং যার অর্থ যদি কোনও কারণে যদি কোনও কার্য সম্পাদন করতে আরও বেশি সময় নেয় তবে সম্ভবত এটি কোনও কোডের জন্য আরও দীর্ঘ পথ নিয়েছে বা সম্ভবত এটি এমন কোনও পরিস্থিতির জন্য অপেক্ষা করেছিল যা ঘটেছিল না বা হতে পারে একটি অসীম লুপ মধ্যে চলে গেছে ক্ষণস্থায়ী ওভারলোডের সেই ক্ষেত্রে কোন টাস্কটি সময়সীমাটি মিস করবে তা জানা যায়নি এমনকি খুব গুরুত্বপূর্ণ অগ্রাধিকার কাজটির কারণে খুব গুরুত্বপূর্ণ কাজটি একটি সময়সীমা মিস করতে বা বিলম্ব করতে পারে EDF বাস্তবায়ন একটি সমস্যা কারণ এখানে সমস্ত কাজ ধরে রাখতে হবে যদি n টাস্কগুলি থাকে তবে এই n টাস্কগুলি বজায় রাখতে হবে এবং সুতরাং শিডিয়ুলারকে সমস্ত কাজের জন্য সর্বাধিক সময়সীমার সাথে লড়াইয়ের জন্য সমাপ্তির সময় গণনা করা দরকার অ্যালগরিদমের একটি অদক্ষতা হল রানটাইম আমরা EDF শিডিয়ুলারের কিছু কার্যকর বাস্তবায়ন দেখতে পাব তবুও সেগুলি যথেষ্ট ভাল নয় অন্যান্য সময়সূচী অনেক বেশি দক্ষ দ্বিতীয়টি হল রানটাইম অদক্ষতা তৃতীয়টি হল কার্যগুলির মধ্যে সম্পদ ভাগ করে নেওয়ার জন্য দুর্বল সমর্থন যা সম্ভবত সবচেয়ে সুস্পষ্ট ঘাটতি এটির কারণে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলি EDF ব্যবহার করে না বাস্তবসম্মত প্রয়োগে কাজগুলি সম্পদগুলি ভাগ করে একটি কাজ দ্বারা উত্পাদিত ফলাফলটি অন্য কাজগুলি দ্বারা ব্যবহৃত হয় আমরা অন্যান্য ধরণের শিডিউল দেখতে পাব উদাহরণস্বরূপ ভাগ করে নেওয়া সংস্থানগুলি হ্যান্ডেল করার জন্য একঘেয়েমি হার বাড়ানো যেতে পারে তবে EDF এ যদি আমরা সংস্থান ভাগ করার অনুমতি দিই এটি সত্যই অনেকগুলি সমস্যা তৈরি করে এবং এটি ব্যবহার করা যায় না তৃতীয়টি সম্ভবত EDF জনপ্রিয় না হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তবে অন্য ২ টি কারণও খারাপ রানটাইম অদক্ষতার কারণে আমাদের আরও দক্ষ শিডিউলার থাকতে পারে না তবুও সিস্টেমে ক্ষণস্থায়ী ওভারলোড হ্যান্ডলিংয়ের কারণে এমনকি যদি পরিস্থিতিতে সামান্য ওভারলোড হয় তবে সিস্টেমটি ভেঙে পরবে আমরা দেখবো যে কেন একটি সিস্টেমে ক্ষণস্থায়ী ওভারলোড হয় একটি অস্থায়ী ওভারলোড ঘটে যখন কোনও কাজ অনুমানের চেয়ে বেশি সময় নেয় বা এক মুহুর্তে অনেকগুলি কার্য উত্পন্ন হয় EDF এ যখন একটি নির্বাহী টাস্ক আরও বেশি সময় নেয় তখন সেই কাজটি তার সময়সীমাটি মিস করতে পারে তার ভবিষ্যদ্বাণী করা কঠিন হয়ে পড়ে এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গুরুতর কাজটি কোনও লগিং টাস্ক ইভেন্ট লগিং টাস্ক বা ফলস্বরূপ লগিং টাস্কের মতো খুব সাধারণ কাজটির কারণে সময়সীমাটি মিস করতে পারে যা ডিস্কে সঠিকভাবে লিখতে না পারায় বা এটি গ্রহণ করছিল বলে ঘটতে পারে আরও সময় তবে যদি কোনও লগ ইভেন্ট না ঘটে বা আমরা কিছু লগ না করতে পারি তবে লগের ফলাফলগুলিতে খুব মারাত্মক পরিস্থিতি ঘটে আমরা সেই পরিস্থিতিটি চাই না যেখানে কোনও ইভেন্ট ভুল বা ফলাফল ভুলের কারণে সমালোচনামূলক কাজটি তার সময়সীমাটি মিস করে তবে এখানে এই শিডিয়ুলারে এটি ঘটতে পারে কারণ বাধাপ্রাপ্ত টাস্কটি আরও বেশি সময় নেয় এবং সমালোচনামূলক কাজটি তার সময়সীমাটি মিস করে রানটাইমের অদক্ষতা যেমন আমরা বলেছি যে প্রতিটি সময়সূচি নির্ধারিত কাজের জন্য অপেক্ষা করা দরকার যেখানে সাধারণ বাস্তবায়ন দরকারি হতে পারে এবং তারপরে প্রতিটি কার্য এবং সময় শেষের জন্য সময়সীমা গণনা করে একটি বাস্তবায়ন অগ্রাধিকার সারির উপর ভিত্তি করে হতে পারে আমরা দেখতে পাব অগ্রাধিকারের সারির উপর ভিত্তি করে বাস্তবায়নও খুব কার্যকর নয় কারণ একটি অগ্রাধিকার সারিতে একটি কার্য সন্নিবেশ করার জন্য log সময় প্রয়োজন যেখানে অপেক্ষার কাজটি সংখ্যা হল n ইভেন্ট চালিত শিডিয়ুলারগুলি নন ত্রিভিয়াল অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত হয় যেখানে আমাদের কয়েক ডজন কাজ থাকতে পারে এবং log খুব কার্যকর পরিস্থিতি নয় সর্বাধিক অগ্রাধিকার একবারে নির্বাচিত হয় এমনকি অগ্রাধিকারের সারি ব্যবহার করা ফলাফল খুব উত্সাহজনক নয় যদি আমরা চলমান বা প্রস্তুত থাকা টাস্কটি বজায় রাখতে একটি সহজ লিঙ্কযুক্ত তালিকা বা একটি সহজ সারি ব্যবহার করি তবে এটি O হবে যা এর চেয়ে খারাপ এবং এমনকি অগ্রাধিকারের সারিটি ব্যবহার করা সত্যিই উত্সাহজনক নয় এরপর আমরা দেখতে পারি প্রায়রিট কিউ এর থেকে আমাদের আরও ভাল বাস্তবায়ন হতে পারে কিনা তবে এটি আমরা পরবর্তী বক্তৃতায় দেখব